গত সপ্তাহে আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণের সাহায্যে কোয়ান্টাম তত্ত্বের আলোচনা শুরু করি আমরা কোয়ান্টাইজেশানের ধারণার সঙ্গে পরিচিত হই আমরা দেখি যে একটি দোলক এখানে আমি একটি বিকিরণ নির্গমনকারী দোলক ও যান্ত্রিক দোলকের মধ্যে পার্থক্য করছি না দোলকের শক্তি শুধুমাত্র 0 h 2 h ইত্যাদির কোয়ান্টা তে হতে পারে অর্থাৎ h এর পূর্ণসঙ্খ্যার গুণকে হতে পারে এই ধারণার সাহায্যে আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণের বর্ণালী বা বর্ণালী ঘনত্বের ব্যাখ্যা দিই এর থেকেই আমরা অপরিবাহী পদার্থের আপেক্ষিক তাপ তাপমাত্রা 0 এর দিকে গেলে 0 হয়ে যাওয়ার সঠিক ব্যাখ্যাও পাই তারপর আমরা আলোচনা করি আইনস্টাইনের ধারণা Einstein's idea যাতে বলা হয় বিকিরণ নিজেই শক্তির কোয়ান্টা হিসেবে নির্গত হয় সেই কোয়ান্টাগুলির নাম ফোটন বলেই এখন আমরা জানি আমরা গত সপ্তাহে সবার শেষে হাইড্রোজেন পরমাণুর বোর মডেল সম্পর্কে আলোচনা করি যেখানে কোয়ান্টাম তত্ত্বের ভিত্তি তে তিনি হাইড্রোজেনের বর্ণালীর সঠিক ব্যাখ্যা দিয়েছিলেন সর্বশেষ অধ্যায়ে আমি তোমাদের বলেছিলাম যে বোরের মডেল একমাত্রিক তন্ত্রের জন্য প্রযোজ্য নয় ও এটি কোন বর্ণালীতে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোর তীব্রতা সম্পর্কেও কোন ব্যাখ্যা দিতে পারেনা অতএব বলা যায় এটি সঠিক দিকে পদক্ষেপ হলেও কিছু প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হলেও সম্পূর্ণ কিন্তু ছিলনা বরং এটি কোয়ান্টাম যাত্রার শুরু ছিল তাই এই তত্ত্বটি গড়ে তুলতে হয়েছিল যাতে সেটি একমাত্রিক তন্ত্রের জন্য বা অন্য যে কোন রকম তন্ত্রের জন্য প্রযোজ্য হয় হাইড্রোজেন পরমাণু ছাড়া অন্য তন্ত্রের জন্য তা ছাড়া বর্ণালীর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের তীব্রতা গণনা করার উপায় খুঁজতে হয়েছিল তাই আজকের অধ্যায়ে আমরা সেই বিষয়েরই প্রথম ভাগে মনোনিবেশ করব আমি শুরু করব একটি সরল হারমনিক দোলক নিয়ে যার শক্তি আমরা জানি হয় h বাℏω র কোয়ান্টায় যেখানে h ক্রস হল h2π এই ধারণা দিয়েই কৃষ্ণ বস্তুর বিকিরণের বর্ণালীর ব্যাখ্যা দেওয়া হয়েছিল তার সাথে কঠিন পদার্থের আপেক্ষিক তাপ তাপমাত্রার সাথে কমে গিয়ে 0 হয়ে যাওয়াও ব্যাখ্যা করা গেছিল এর উত্তর কি ভাবে পাওয়া গেছিল সঠিক উত্তর হল Enhν বা nℏω কিন্তু এই উত্তর কেমন ধরনের তত্ত্ব থেকে পাওয়া যেতে পারে ঠিক এখানেই উইলসন সমারফেল্ড কোয়ান্টাম শর্তের কথা চলে আসে এটি এমন শর্ত যা একদিকে যেমন বোর মডেলকে সমর্থন করে অন্যদিকে কোয়ান্টাম মেকানিক্স যাতে সমস্ত রকমের তন্ত্রে ব্যবহার করা যায় তার ব্যবস্থাও করে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কৌণিক ভরবেগের মান শুধুমাত্র প্ল্যাঙ্ক ধ্রুবক Planck's constant h এর এককে হতে পারে এখন আমি আরেকটি ক্লাসিক্যাল রাশির সংজ্ঞা দেব যার নাম অ্যাকশান কোন পর্যাবৃত্ত গতির অ্যাকশান কে সংজ্ঞা দেওয়া হয় এই ভাবে ইন্টিগ্রাল px dx এই গোল চিহ্নটির মানে আমি বোঝাব এর মানে হল একটি কণার যদি পর্যাবৃত্ত গতি থাকে তাকে সম্পূর্ণ পর্যায়কাল 0 থেকে T তে ইন্টিগ্রেট করলে এখানে p হল ভরবেগ গতি যদি ধরে নিই x দিকে হচ্ছে তাহলে এটি হয় px dx যার সমান হল mvxvx dt কারণ dx হল v x dt ইন্টিগ্রেশান করব 0 থেকে T অবধি তাহলে এটি হচ্ছে 0T mvx2dtএই রাশিটি কেই বলা হয় অ্যাকশান সমারফেল্ড কোয়ান্টাইজেশান শর্ত বা বলা ভাল উইলসন সমারফেল্ড কোয়ান্টাইজেশান শর্ত অনুযায়ী অ্যাকশান ও কোয়ান্টাইজড অর্থাৎ সম্পূর্ণ পর্যায়কাল 0 থেকে T তে px dx কে ইন্টিগ্রেট করলে তা h এর এককে আসে সেই একই h এখানেও n h যেখানে n পূর্ণসংখ্যা দেখা যাক এর থেকে বোর মডেল পাওয়া যায় কিনা বোর ধরেছিলেন যে ইলেক্ট্রনের কক্ষপথ গোলাকার তার ব্যাসার্ধ যদি R হয় ও বেগ যদি এই দিক বরাবর হয় m v dx কি হবে v আর dx কিন্তু একই দিকে dx হল সরন যেহেতু আমি এখানে বৃত্তিয় গতির কথা বলছি v ধ্রুবক আর m ও ধ্রুবক তাই এখানে থেকে পাবো 2 R উইলসন সমারফেল্ড কোয়ান্টাইজেশান শর্ত অনুযায়ী এর সমান হবে n h অতএব m v r সমান হবে nh2π যা আমরা nℏ হিসেবে লিখতেই পারি আর লক্ষ্য করো এটিই কিন্তু বোর শর্ত বা বোর কোয়ান্টাইজেশান শর্ত তাই বলা যেতে পারে উইলসন সমারফেল্ড কোয়ান্টাইজেশান শর্ত বোর কোয়ান্টাইজেশান শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ তাই এটি ব্যবহার করে হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যাবে এর সাথেই এবার আমি তোমাদের দেখাবো যে এটি আমাদের হারমনিক দোলকের শক্তি স্তর গুলিও হিসেব করতে সাহায্য করে তাহলে চলো তা করা যাক উইলসন সমারফেল্ড শর্ত ব্যবহার করে হারমনিক দোলকের যা উত্তর আসে তা কিন্তু আমরা আগে থেকেই জানি শক্তি E সমান হয় 12 mv212kx2 যাকে 12 mv212m2x2 ও লেখা যায় এটি আবার আমি p22m12m2x2 ও লিখতে পারি আর সেখান থেকে পাই ±√ তাই একটি হারমনিক দোলক যখন পর্যায়ক্রমে সামনে পেছনে দুলতে থাকে মূলবিন্দু যদি সর্বনিম্ন অবস্থানটি ধরে নিই ডান দিকে গেলে আমরা বলব p ধনাত্মক ও কণাটি বাঁ দিকে গেলে p এর মান ধরব ঋণাত্মক এবার আমরা হিসেব করব অ্যাকশান অর্থাৎ p dx শুরু করলাম ধরো ঋণাত্মক বিস্তার থেকে ধনাত্মক বিস্তার অবধি যোগ ফেরত যাওয়ার জন্য ইন্টিগ্রাল p dx ধনাত্মক বিস্তার থেকে ঋণাত্মক বিস্তার অবধি এই দিয়ে একটি পর্যায়কাল সম্পূর্ণ হবে কিন্তু ডানদিক থেকে বাঁ দিক যাওয়ার সময় p ঋণাত্মক আর d x ও ঋণাত্মক আর বাঁ দিক থেকে ডান দিক যাওয়ার সময় p আর d x ধনাত্মক তাই এই দুটি ইন্টিগ্রাল আমাদের একই উত্তর দেবে তাই আমরা এটি লিখতে পারব অ্যাকশান সমান 2 AAp dx এবার এর মান কষে বের করা যাক আমাদের কাছে আছে p √ তাই AAp dx হবে AA√ dx

এখানে বিস্তার A এর মান কত হতে পারে দেখো মোট শক্তি হল 12kA2 বা 12m22A2 তাই এখান থেকে আমরা পাই A সমান ±√ অতএব AAp dx হবে 2Em2 থেকে 2Em2 √ dx এটি খুব সহজ একটি ইন্টিগ্রাল এবার গণনা করা যাক AApdx 2Em22Em22mE m22x2 dx কে আমি লিখতে পারি 2Em22Em2mω2Em2 x2dx x এর সর্বাধিক এবং সর্বনিম্ন মান হল 2Em2 এখানে কোন দুই থাকবে না আমি এই m ওমেগা স্কয়ার কে বাইরে এনে লিখব এই ইন্টিগ্রালটি কষতে আমি x 2Em2 sinθ নেব যাতে আমি পাই dx 2Em2 cosθ dθ এই ক্ষেত্রে লিমিট দাঁড়াবে θ 2 থেকে θ2 আর র এই মান গুলিতে x এর মান হয় ধনাত্মক বা ঋণাত্মক 2Em2 অতএব ইন্টিগ্রালটি হয়ে যায় 2 থেকে 2 mω2Em2 cosθ2Em2 cosθ dθ যা আমি লিখতে পারি 2 থেকে 2 mω2Em2θdθ

তাই এই AApdx সমান হবে 222E1cos2θ2dθ এর থেকে উত্তর পাবো 2E12 আর কোসাইন 2 থিটা কে 2 থেকে 2 তে ইন্টিগ্রেট করলে পাবো 0 অর্থাৎ এটি E অ্যাকশান সমান ছিল 2 গুন AApdx তাই তার মান পাবো 2E আর উইলসন সমারফেল্ড শর্ত অনুযায়ী এর সমান হবে n h এখান থেকে কিন্তু আমরা পেয়ে গেলাম Enh2π মানে nℏω যা n h নিউ এরই সমান অর্থাৎ এই শর্ত ব্যবহার করে আমরা হারমনিক দোলকের সঠিক উত্তর ও পেয়ে গেলাম অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্সে ব্যবহার করার জন্য এই শর্তটি যথাযথ এবার এই শর্তটি অন্য তন্ত্রে ব্যবহার করে দেখা যাক আমি আর বার বার উইলসন সমারফেল্ড লিখব না আমি একে শুধু কোয়ান্টাম শর্ত হিসেবে উল্লেখ করব এবার বিবেচনা করব একটি কণা নিয়ে যা দুটি দৃঢ় দেওয়ালের মধ্যে x দিক বরাবর চলমান এটি কিন্তু একমাত্রিক গতি অর্থাৎ আমি ধরে নিয়েছি একটি কণা যার ভর m সেটি পর্যায়ক্রমে সামনে ও পেছনে যাওয়া আসা করছে দুটি দৃঢ় দেওয়ালের মধ্যে দেওয়াল দুটির মধ্যে ব্যবধান L এই কণা টি করবে কি সেটি এইদিকে যাবে দেওয়ালে ধাক্কা খেয়ে ফেরত আসবে ও একটি সম্পূর্ণ চক্র শেষ করবে এর জন্য যদি অ্যাকশানের হিসেব করতে হয় তা হবে 0Lp dx যোগ L0p dx এই দুটির অবদান সমান হবে তাই আমি লিখতেই পারি 20Lpdx কিন্তু p কত এখানে কণাটি অবাধে চলাফেরা করছে বিভব শক্তি V সমান শূন্য দুটি দেওয়ালের মধ্যে কণাটি কিন্তু মুক্ত কণা তাই তার বিভব শক্তি 0 তাই p হল 2mE তাই অ্যাকশান সমান হবে 22mE L আর তা কোয়ান্টাম শর্ত অনুযায়ী হবে n h এর সমান অর্থাৎ 22mE Lnh যা আমাদের দেয় En2h28mL2 এটি En হবে এখান থেকে আমরা যা বুঝতে পারি তা হল একটি কণা কে যদি একটি একমাত্রিক বাক্সের মধ্যে রাখা হয় যার আয়তন L তার শক্তি হবে h28mL2 বা 4h28mL2 বা 9h28mL2 ইত্যাদি অর্থাৎ শক্তি স্তর গুলি এই রকম হবে এটি যদি h28mL2 হয় পরের স্তর টি বেড়ে হবে 4h28mL2 তারপর আরও বেড়ে গিয়ে 9 গুন হয় তার পর 16 গুন আর শক্তি স্তর গুলি এই ভাবেই পাওয়া যায় একটি ইলেকট্রন যখন একটি স্তর থেকে আরেকটি তে যায় সে বিকিরণ নির্গমন করে বোরের নিয়ম Bohr's rule মেনে তাই যেই বিকিরণ বেরোয় তার শক্তি হয় hν সমান En Em ইলেকট্রনটি nতম স্তর থেকে mতম স্তরে গেলে সেই অনুযায়ী কম্পাঙ্কের হিসেব করে আলোর রঙ গণনা করা যেতে পারে এইভাবেই উইলসন সমারফেল্ড কোয়ান্টাইজেশন শর্তের পরিচিতি আমরা শেষ করছি যা এখানে একমাত্রিক ক্ষেত্রেই প্রযোজ্য ছিল আগামী দুটি অধ্যায়ে আমি এর সাধারণীকরণ করব দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ক্ষেত্রের জন্য ত্রিমাত্রিক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন কেন্দ্রমুখী বিভব যেমন কুলম্ব বিভব ইত্যাদি নিয়ে কাজ করতে হয় কারণ তা থেকেই পারমানবিক স্তরের সমস্ত উত্তর গুলি পাওয়া যায় এখান থেকেই আমরা একটি নতুন ধারণা পাই যার নাম হল কোয়ান্টাম সংখ্যা এইগুলি আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব